এই অধ্যায়ে আমি ওয়েইনের সুত্রগুলি Wien's formulas আহরণ করব বিশেষ ভাবে আমরা দেখব ওয়েইনের সরণ সুত্র Wien's displacement law ও ওয়েইনের শক্তি বণ্টন সম্পর্কিত সুত্র Wien's distribution law দুটিই আমরা তাপগতিবিদ্যার সাহায্যে গণনা করব তোমরা নিশ্চয়ই জানো যে তাপগতিবিদ্যায় মিথষ্ক্রিয়ার বিবরণ নিয়ে মাথা ঘামানো হয়না এটি ম্যাক্রোস্কোপিক তত্ত্ব এবার আমরা ওয়েইনের দেওয়া সুন্দর তত্ত্ব গুলি নিয়ে আলোচনা করব ওয়েইন ওনার এই সুত্র গুলির সাহায্যে বর্ণালী ঘনত্বের বণ্টন সম্পর্কে আসল তথ্যের এতই কাছে পৌঁছে গেছিলেন যে ওনাকে এই কাজের জন্য নোবেল পুরষ্কার দেওয়া হয়েছিল তাহলে প্রথমে কথা বলি ওয়েইনের সরণ সুত্র নিয়ে এর জন্য তিনি বিবেচনা করেছিলেন একটি গোলীয় গহ্বর যেটি খুবই মন্থর গতি v তে প্রসারণ বা সংকোচন করে এই দুই উপায়েই হতে পারে খুব কম গতিতে উনি বিচার করলেন একটি গোলীয় গহ্বরের রূদ্ধতাপ প্রসারণ রূদ্ধতাপ অর্থাৎ তাপমাত্রা T তে যখন তাপ বিনিময় 0 হয় আমরা আগে দেখেছি যে এমন একটি গহ্বর চাপ p প্রয়োগ করে যখন এটি স্থিতাবস্থায় রূদ্ধতাপ প্রসারণ করে আমি এর উপর বল প্রয়োগ করলে এটি কিছু কার্য সম্পন্ন করে অর্থাৎ গহ্বরটি বা বলা ভাল গহ্বরের ভিতরে থাকা বিকিরণ প্রসারন করার সময় কিছু কার্য সম্পন্ন করে যদি কার্য সম্পন্ন হয় সে ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির কি হবে যেহেতু কার্য সম্পন্ন হয়েছে অভ্যন্তরীণ শক্তি u খরচ করে তার মান নিশ্চয়ই কমে যাবে এখানে কোন তাপ সরবরাহ করা হয়নি তাই গহ্বরের ভিতরে তাপমাত্রা কমে যাবে আয়তন বাড়বে আর তাপমাত্রা কমবে একই ভাবে আমরা যদি গহ্বরটি কে সঙ্কুচিত করতাম তার ব্যাসার্ধ যদি কমত তাপমাত্রা বাড়তে থাকত কারণ আমরা ভিতরে শক্তি প্রদান করতাম সংকোচন বা প্রসারনের ফলে বিকিরণ ভিতরে প্রতিফলনের সময় কিছু ঘটত তোমরা তোমাদের দ্বাদশ শ্রেণির পদার্থবিদ্যা থেকে মনে করে দেখো আলো বা শব্দ তরঙ্গ যখন চলমান দেওয়াল থেকে প্রতিফলিত হয় তার তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্ক বদলে যায় তাই ধরো কোন আলোক তরঙ্গ যদি ল্যামডা তে ধাক্কা খায় আর তার বাড়ে ও কম্পাঙ্ক কমে যায় তাহলে রূদ্ধতাপ প্রসারণ নিয়ে পরীক্ষা করলে আমরা জানতে পারব কি পরিমাণ বদলায় ও তার সাথে T কেমন ভাবে সম্পর্কিত ঠিক এই কাজটিই আমরা এবার করব তাহলে এবার দেখে নেওয়া যাক এই পরিবর্তন গুলি কেমন ভাবে ঘটে ধরে নিই গহ্বররের ব্যাসার্ধ r আর আলোক রশ্মি এমন ভাবে যাচ্ছে যে কেন্দ্রবিন্দু থেকে তার উপরে উল্লম্ব টানলে এই কোণটি হয় থিটা রশ্মিটি প্রতিফলন হওয়ার পরে এই কোণটি হয় 2 θ সে ক্ষেত্রে এই কোণটি দাঁড়াও আমি আরেকবার একটু বড় করে আঁকি এই হল আলোক রশ্মি এটি কেন্দ্রবিন্দু এই কোণটি থিটা আলোক রশ্মি এই ভাবে প্রতিফলিত হয় এবং গহ্বরটি এই দিকে প্রসারণ হচ্ছে বেগ v তে তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তনের মান আমরা পাই ডপলার সুত্র Doppler's formula থেকে এখানে কিন্তু v c এর থেকে অনেক ছোট তাই 2vsinθc v এর কম্পোনেন্ট 2 v আমরা নেব vsinθ দিকে অর্থাৎ আলোর দিক বরাবর তাই এটি হবে 2vsinθc অর্থাৎ λ2λvsinθcপ্রতিফলন তাহলে প্রত্যেকটি প্রতিফলনের সাথে এই হল তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন এর সাথেই এবার আমি তাপমাত্রা পরিবর্তনের সম্পর্ক জানতে চাইব কি করে এই গণনা করব এটি আমরা করব তাপগতিবিদ্যার প্রথম সুত্রের সাহায্যে যা বলে QUpV এবার রূদ্ধতাপ প্রসারণ বিবেচনা করব অর্থাৎ এটি 0 তাই U সমান হবে pV যা আমি লিখব u34πr2r যেখানে r হল গহ্বরের ব্যাসার্ধ U আর কিছুই না Δ যার মান হল u VuV অর্থাৎ u Vu4πr2 তাহলে এই সমস্ত বাঁ দিকে নিয়ে যাই আমরা পেলাম u V সমান 4π3r3u4πr2r u34πr2r ঠিক আছে এখানে সব 4πr2 গুলি কেটে যাচ্ছে আর আমরা পাচ্ছি ur3 4u3r তাহলে এই ফলাফল টি আমরা পেলাম আর এটি নিয়েই আমরা পরের স্লাইডে যাবো আমাদের কাছে আছে ur3 4u3r এই 3 কেটে যাচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি uu 4rr আমরা জানি u সমানুপাতিক হল T4 এর যা বোঝায় u∝4T3T মান গুলি প্রতিস্থাপন করলে পাবো uu4T3TT4 যার সমান হল 4TT এই দুটি থেকে পাওয়া যাচ্ছে 4TT 4rr 4 কেটে গিয়ে থাকছে TT rr বা dTT drr এর অর্থ হল Trconstant ব্যাসার্ধ যত বাড়তে থাকে তাপমাত্রা কমে যায় এই সমীকরণটি আমাদের তাপমাত্রা আর ব্যাসার্ধের সম্পর্ক বলে দেয় আমরা আগে পেয়েছিলাম যে Δλλ2vsinθc প্রতি প্রতিফলন এই দুটি সমীকরণ কে যুক্ত করে এবার আমরা আর T এর সম্পর্ক পাবো দেখো Δλλ2vsinθc প্রতি প্রতিফলন এদিকে প্রত্যেকটি প্রতিফলনের ফলে আলোক রশ্মি টি কতটা দূরত্ব ভ্রমণ করে r যদি ব্যাসার্ধ হয় প্রত্যেকটি প্রতিফলনের জন্য সময় লাগে 2rsinθc কারণ দেখো এই হল r আর এই হল অর্থাৎ প্রত্যেকটি প্রতিফলনের জন্য সময় লাগছে 2rsinθc তাহলে গহ্বরের দেওয়ালগুলি যতটা দূরত্ব এই সময় টুকু তে ভ্রমণ করে তা হল Δr সমান 2rsinθcv যাকে আমি লিখলাম এই ভাবে 2vsinθcr তাই 2vsinθc সমান লেখা যেতে পারে Δrr এই মানটি যদি আমি আগের সুত্রে প্রস্থাপন করি আমরা পাবো Δλ সমান Δrr বা dλdrr আর এর থেকে আমরা পেয়ে যাই rconstant একবার পরীক্ষা করে দেখা যাক cr dλcλdrcr dλcdrcrযার সমান drr তাহলে rconstant পাওয়া গেল তাহলে আমরা কি পেলাম আমরা আগে পেয়েছি Trconstant ধরো একে নাম দিলাম c1 এখন আমরা পেয়েছি rconstant যাকে নাম দিলাম c2 এই দুটি কে গুন করলে অর্থাৎ সমীকরণ 1 আর সমীকরণ 2 কে সংযুক্ত করলে পাই Tconstant এর অর্থ কি বল তো এর অর্থ হল গহ্বরটি যখন প্রসারিত হয় বিকিরণ স্থিতাবস্থায় থাকে তাপমাত্রা T1 থেকে হয়ে যায় T2 আমরা যদি একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য কে লক্ষ্য করি আর দেখি যে সে 1 থেকে হয়ে গেল 2 তা কিন্তু হবে এই সুত্র মেনে যে T1 1 T2 2 এই টি বিকিরণের কোন নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্য রাখবে সেই বৈশিষ্ট্য আমরা বেছে নেব যেই র সাথে আমরা বৈশিষ্ট্যটি বাছব তা হল max আর লিখব maxTconstant এই ফলাফল কিন্তু পরীক্ষামূলক ভাবেও প্রমাণ করা হয়েছে পাওয়া গেছে যে maxT এর মান মোটামুটি হয় 2900 μmK তাহলে দেখা যাচ্ছে যে ওয়েইনের বিশ্লেষণ একদম সঠিক ছিল এই ফলাফলের সাহায্যেই প্রথম বার দূর দূরান্তের তারাদের তাপমাত্রা অনুমান করা হয়েছিল তাদের বর্ণালীর max খুঁজে সেটি এই সুত্রে ব্যবহার করে তারার তাপমাত্রা হিসেব করা হয়েছিল ওয়েইনের দ্বিতীয় সূত্রটি আরও বেশি গুরুত্বপূর্ণ এর জন্য ওয়েইন বিবেচনা করেছিলেন এইরকম ধরো উচ্চ তাপমাত্রা T1 থেকে যদি নিম্ন তাপমাত্রা T2 তে যাই ও Δλ র মধ্যে যেই বিকিরণ ছিল তা সরে যাবে সরণ সুত্রের জন্য ধরো কোন λ ও Δλ এর মধ্যে প্রথমে T1 তাপমাত্রায় শক্তির পরিমাণ ছিল u Δλ পরের ক্ষেত্রে তা হবে uλ Δ আর খুব সাবধানে লিখব এটি হবে তাপমাত্রা T2 তে অর্থাৎ আমরা দেখলাম যে u Δλ হয়ে গেল uλ Δλ আমরা কিন্তু জানি যে শক্তির তাপমাত্রার উপর নির্ভরশীলতা T4 এর সমানুপাতিক তোমাদের এখানে বলে দিই যে আমি কিন্তু শক্তি ঘনত্বের অনুপাত হিসেব করবনা বরং শক্তি পরিমাণের করব আর সেই জন্যই আমি পাবো uΔλT14uλΔλT24 আর এই অনুপাত আমরা পেয়েছি স্টিফান বোলজম্যান সুত্র থেকে আমরা শুধু এই টুকু মেনে চলছি যে স্টিফান বোলজম্যান সুত্র ছোট অন্তরালে শক্তি পরিমানের ক্ষেত্রেও প্রযোজ্য এটি মেনে হিসেব করে যদি আমরা সঠিক উত্তর পেয়ে যাই আমরা বুঝব আমাদের অনুমান ঠিক ছিল এবার আমাদের কাছে আছে এই সুত্রটি লক্ষ্য করো T1λT2 ΔλT1ΔλT2 এই দুটি থেকে আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাই ΔλT1ΔλT2 এটি আমরা প্রতিস্থাপন করব আগের সমীকরণে আর পাবো u Δλ সমানুপাতিক হল 1T15 এর আর তার সমান হল uλ1T25

তাহলে এই বক্ররেখা টি বিশ্লেষণ করে আমরা দেখলাম ল্যামডা সরলে u1T5 যা কিনা আসলে u তা হয়ে যায় uλT'1T5 এখন আমরা এও জানি যে Tconstant এর অর্থ হল u5uλT' 5 আর এটি একটি ধ্রুবক আরেকবার যদি বলি এই সম্পূর্ণ আলোচনা থেকে আমরা পেয়েছি যে u5uλT' 5 সমান একটি ধ্রুবক কেমন ধরণের ধ্রুবক আমরা এটি জানি যে u ও তাপমাত্রা দুটির উপরেই নির্ভর করে তাই এই ধ্রুবকটি কে আমি কোন একটি ফাংশান fTλ হিসেবে লিখলাম কারণ T এর মান বদলায়না তাই গহ্বরের আয়তন বাড়ালে বা তাপমাত্রা পরিবর্তন হলে অথবা কৃষ্ণ বস্তু বদলে গেলেও তা একই থাকে তাই এটি সাধারণ গঠনে fTλ হবে এটি যদি সব ক্ষেত্রে ধ্রূবক থাকত আমরা λ ও T এই দুটিরই ফাংশান হিসেবে পেতামনা এই সমস্ত একত্র করে লিখলে আমরা পাই যে u সমান নিশ্চয়ই কোন fT5 আর এটিই হল ওয়েইনের শক্তি বণ্টন সম্পর্কিত সুত্র Wien's distribution law এটি এও বলে যে যেহেতু uΔλuΔν তোমরা যদি স্মরণ করতে পারো আগের একটি অধ্যায়ে এটি আমি তোমাদের করে দেখিয়েছিলাম যে u2cu তাই u হল fT5 যাকে লেখা যায় fTc552cu আর এর অর্থ হল u সমান হল অন্য কোন একটি ফাংশান g গুন 3 অর্থাৎ gT3 তাহলে এই দুটি সুত্র ওয়েইন আহরণ করেছিলেন আমরা গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে লিখে নেব যে T একটি ধ্রুবক আর প্রত্যেকটি র জন্য u 5 ও হয় ধ্রুবক তাই আমাকে যদি একটি পরীক্ষামূলক বক্ররেখা দেওয়া হত নির্দিষ্ট তাপমাত্রায় যেখানে পরিবর্তিত হয় আমি এর সাহায্যেই অন্য কোন তাপমাত্রার বক্ররেখা পেতে পারি আমি সংশ্লিষ্ট ' খুঁজে বের করব যার সমান λTT আর তারপরে ব্যবহার করব এই সূত্রটি u 5 uλT' 5 আর সহজেই uλT' পেয়ে যাবো তাই একটি নির্দিষ্ট তাপমাত্রার বর্ণালী ঘনত্বের পরীক্ষামূলক বক্ররেখা থেকে অন্য যে কোন তাপমাত্রার বর্ণালী ঘনত্বের হিসেব করা যেতে পারে আর এই হল ওয়েইনের সুত্রের উপযোগিতা আমরা এটি আরও পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করব আগামী কয়েকটি অধ্যায়ে